নমস্কার আমি আইআইটি কানপুর থেকে জয়ন্ত চ্যাটার্জি বলছি এবং আমরা একটা সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ম্যানেজিং সার্ভিসেস বা পরিষেবা প্রক্রিয়া কে কি করে ম্যানেজ করা যায় গত সপ্তাহে আমরা সার্ভিস বিজনেস এর দুটো অনন্য বৈশিষ্ট্য যথা একটা হচ্ছে ভিন্নতা বাহেটেরোজেনেইটি আরেকটা হচ্ছে ইনটেনজিবিলিটি বা স্পর্শ দ্বারা যেটা অনুভব করা যায় না এই দুটো বৈশিষ্ট্যের থেকে উত্থাপিত কয়েকটি চ্যালেঞ্জ বা কয়েকটি অসুবিধা নিয়ে আলোচনা করেছিলাম এবং আমরা আলোচনা করেছি কিভাবে কোন প্রক্রিয়াকে পরিচালনা করা যায় প্রসেস ফ্লও বোঝার মাধ্যমে বা প্রক্রিয়াটির ব্লু প্রিন্ট তৈরি করে আমরা কিভাবে সঠিক জায়গা গুলোকে শনাক্ত করতে পারি যেখানে পরিষেবাটি ব্যর্থ হতে পারেযেখানে গ্রাহকদের বিভ্রান্তি হতে পারে এবং তার থেকে আমরা উপযুক্ত যোগাযোগ বা প্রচার তৈরি করব যা এই চ্যালেঞ্জ বা অসুবিধাগুলোরএকটা সমাধান তৈরি করবে এই উপযুক্ত যোগাযোগ বা প্রচার কিভাবে গ্রাহকের প্রত্যাশাকে পরিমাপ করতে পারে বা পরিষেবাটির সঠিক ব্যবহারের জন্য গ্রাহককে জ্ঞান এবং শিক্ষা প্রদান করতে পারে তাও আমরা দেখেছি যদি গ্রাহকরা প্রসেস ফ্লও তে আসার আগেই তাদের মধ্যে সঠিক জ্ঞানের প্রবাহ ঘটে থাকে সে ক্ষেত্রে পরিষেবা সরবরাহকারী সংস্থা রা তাদের উপভোক্তাদের সাথে একযোগে পরিষেবা সমাধান তৈরি করতে পারে সুতরাং মূলত সার্ভিস বিজনেস যে ছটা সাতটা পি আছে তার মধ্যে আমরা দুটো পি নিয়ে আলোচনা করেছি দুটো পির মধ্যে প্রথমটি হচ্ছে প্রমোশন এবং অন্যটি হচ্ছে প্রসেস ফ্লও এই দুটি পি কে আমরা কিভাবে পরিচালনা করতে পারি যাতে এই চ্যালেঞ্জ যেটা মূলত আসছে ভিন্নতা কিংবা স্পর্শ করে অনুভব করা যায় না এই দুটো স্বতন্ত্রতা থেকে তাদেরকে আমরা মোকাবিলা করতে পারি আজ আমরা আলোচনা করব সার্ভিস বিজনেসর সম্পূর্ণ অন্য ধরনের বৈশিষ্ট্য তার ব্যাপারে এবং কথা বলব এই বৈশিষ্ট্যকে আমরা কিভাবে মোকাবেলা করতে পারি সুতরাং প্রথম বিষয় যা আমরা দেখব সেটা হচ্ছে পরিবর্তনশীল চাহিদা এবং সীমাবদ্ধ ক্ষমতার চ্যালেঞ্জ এখন প্রথম যে প্রশ্নটিউঠে আসছে তা হল সমস্ত ব্যবসায়ের মধ্যেই চাহিদা পরিবর্তনের বিষয়টি রয়েছে যেমন আমরা জানি যে দীপাবলির সময় গয়নাগুলির জন্য বা মিষ্টির জন্য বা পোশাকের জন্য বা বিভিন্ন ধরণের উপহারের আইটেমগুলির জন্য উচ্চ স্তরের চাহিদা থাকবে সুতরাং পরিষেবার ক্ষেত্রে কী বিশেষত্ব করা যায় যদি চাহিদার পরিবর্তন থাকে চাহিদার বিভিন্নতা আছেআর থাকবেই যেমন ধরুন গ্রীষ্মকালে শীতের কাপড়ের চাহিদা নেই বিভিন্ন মরশুমে বিভিন্ন জিনিসেরআলাদা আলাদা ধরনের চাহিদা হয় যেমন কোন ফ্যাশন পণ্য বা কোন শখের জিনিসের কোন মরশুমে খুব উচ্চস্তরের চাহিদা থাকতেই পারে মোবাইল ফোনের কোন একটা বিশেষ মডেলের জন্য হয়তো অনেক লোক অপেক্ষা করছে কিংবা অনেক লোক হয়তো প্রথম রিলিজের সেটটাপেতে সফল হলো না এবং আরো অন্যান্য উদাহরণও আছে সুতরাং চাহিদার পরিবর্তনশীলতা সমস্ত ব্যবসায়েই আছে তাহলে পরিষেবা ব্যবসায়ের কি এমন বিশেষত্ব যে আমরা এটাকে একটা অনন্য বা বিশেষ চ্যালেঞ্জ হিসাবে দেখি সার্ভিসবা পরিষেবার দুটো বৈশিষ্ট্য আছে যেটা অন্য সবার থেকে আলাদাএকটি হচ্ছে ইনসেপারেবিলিটি আর অন্যটি হচ্ছেপেরিশাবিলিটি মানে সহজে কিংবা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এরকম প্রবণতা বা বিনষ্টযোগ্য প্রকৃতি সুতরাং ধরুন আপনি চুলকাটাতে চাইছেন বা আপনি কোনও সিনেমা দেখতে চাইছেন বা কোনও নির্দিষ্ট সময়ে আপনি আপনার দাঁতের চিকিত্সা করাতে চান সেক্ষেত্রে পরিষেবা প্রদানকারী মানে দন্তচিকিত্সক বা সিনেমাযারা দেখাবে বা ফিজিওথেরাপিস্ট বা সেলুনের কর্মচারী এবং আপনাকেও পরিষেবা ভোক্তা হিসাবে একই সময় এবং একই স্থান বা ফ্রেমের মধ্যে থাকতে হবে সুতরাং এটি ইনসেপারেবিলিটির অংশ সুতরাং একটা ফ্লাইট যদি রওনা হয়ে গিয়ে থাকে যাতে 26 টি খালি স্থান ছিল সেটা একটা সুযোগের ক্ষতি যেটা কিছুতেই আর পূরণ করা যাবে না অতএব যদি চাহিদা ক্যাপাসিটি র থেকে বেশি থাকে আপনারা আপনার সামনে এইচিত্রটিতে রেড জোন হিসাবে যা দেখতে পাচ্ছেন সেখানে চাহিদা সর্বাধিক ক্ষমতার থেকে বেশি রয়েছে সে ক্ষেত্রে পরিষেবা সরবরাহকারীর জন্য সেই ব্যবসায়ের সুযোগ এবং ভোক্তাদের জন্য পরিষেবা গ্রহণের সুযোগদুটোই চিরতরে চলে গেল এটাই ইনসেপারেবল প্রকৃতি সুতরাং এর জন্য আমরা পরিষেবার ইনভেন্টরি তৈরি করতে পারি না যা আমরা গয়নাগুলির ক্ষেত্রে করতে পারি যা আমরা মিষ্টি উপহারের ক্ষেত্রে করতে পারি শীতের পোশাক বনাম গ্রীষ্মের পোশাকের ক্ষেত্রে করতে পারি আমরা আমাদেরস্টক দিয়ে চাহিদার উপর নিচ সামলাতে পারি বা পরিচালনা করতে পারি এই স্টক এবং চাহিদার উপর ভারসাম্য রাখা পরিষেবার ক্ষেত্রে কঠিন কারণ পরিষেবা ইনসেপারেবল এবং পেরিসেবল সুতরাং আমরা বেশিরভাগ ক্ষেত্রে পরিষেবার সঞ্চয় করতে পারি না অবশ্য এখন প্রযুক্তির সাহায্যে আমরা অতিরিক্ত সুযোগ তৈরি করতে পেরেছি আমরা কয়েকটি উদাহরণ আলোচনা করব কিছু ক্ষেত্রে আমরা পরিষেবা প্রক্রিয়াটিকে বদলে দিয়েছি এবং সেভাবেই এই বিপুল চাহিদা কে পরিচালনা করেছি আবার কিছু ক্ষেত্রে আমরা বিপণনের কৌশল বা মার্কেটিং স্ট্রাটেজি দিয়ে চাহিদা টাকেই পরিচালনা করতে পেরেছি এর কয়েকটি উদাহরণও আমরা দেখতে পাব তবে এই পদ্ধতি গুলো দিয়ে আমরা এইপরিষেবার চ্যালেঞ্জ গুলো আংশিকভাবে মোকাবেলা করতে সক্ষম হয়েছি পুরোপুরিভাবে নয় মোটামুটিভাবে বলা যায় পরিষেবার ক্ষেত্রে পরিবর্তনশীল চাহিদা এবং ক্ষমতার সীমাবদ্ধতাদুটোই খুব বিশেষ ধরনের চ্যালেঞ্জ লক্ষ করার মত গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে যে সার্ভিস বিজনেসে ক্যাপাসিটি বিভিন্ন ধরণের রূপ নিতে পারে এটি সময়ের সাথে সম্পর্কিত হতে পারে যার অর্থ একটি নির্দিষ্ট অনুষ্ঠান বা একটি নির্দিষ্ট কনসার্টবা একটি নির্দিষ্ট শ্রেণি যেটা কোনও নির্দিষ্টসময় কোন নির্দিষ্ট জায়গায় কিংবা একই জায়গায় থাকতে পারে একটি অডিটোরিয়ামে ছয়টি শো হতে পারে আর যদি এটা খুব জনপ্রিয় সিনেমা হয় তাহলে সব কটি শো পুরো পূর্ণ হতে পারে মানে কোন অতিরিক্ত আসন উপলব্ধ নাও থাকতে পারে সুতরাং ক্ষমতা সময়ের বিচারেও হতে পারে কিংবাস্থানের বিচারেও হতে পারে কিংবা এই দুটিমিলেও হতে পারে এই দুটি ছাড়াও তৃতীয় উপাদান হচ্ছে যাহারা পরিষেবাগুলি দেবে বা যারা পরিষেবাগুলি গ্রহণ করবে তাদেরকে সেই স্থানে উপস্থিত থাকা প্রয়োজন বা বাধ্যতামূলক কিন্তু কোনএকটা নির্দিষ্ট সময়ে গ্রাহকদের আগমনের হার আর খালি স্থানউপলব্ধ থাকার মধ্যে একটা অমিল থাকতেই পারে সুতরাং বিকেল বেলা হয়তো সেলুনটি খালি অবস্থায় আছে এবং সন্ধ্যার সময় 20 জন লাইন দিয়ে অপেক্ষা করে আছে সুতরাং সময় মানুষ স্পেস এই তিনটি উপাদান এবং অন্যান্য সম্পর্কিত উপাদানগুলি সেগুলির ঠিকমতো পরিচালনা করলেই সর্বোত্তম স্তরের পরিষেবা সম্ভব এখন এই সর্বোত্তম স্তরে পরিষেবা প্রদান করাটাই হল এই ব্যবসায় আসল চ্যালেঞ্জ যেখানে আমরা দক্ষতাএবং অপটিমালিটি মানে সবচেয়ে সন্তোষজনক উভয়ই খুঁজছি সময় উল্লেখ করুন 0948 এখন এই সর্বোত্তম ধারণাটি কি যেটা সর্বাধিক ধারণার বিপরীত সুতরাং আপনারা এই চিত্রটিতে যেমন দেখতে পাচ্ছেনকাঠামোগতভাবে সর্বাধিক ক্ষমতা থাকতে পারে কিন্তু সেখানে অন্য বাধা থাকতে পারে যেটা আসছে পরিষেবা করছে এমনমানুষদের ক্ষমতার উর্ধ্বসীমার জন্য সুতরাং একটা রেস্টুরেন্টে তাত্ত্বিকভাবে এক ঘন্টার মধ্যে 300 জন লোক খাওয়ানো যেতে পারে যদি আপনি আসন সংখ্যা এবং প্রতিটি গ্রাহকের জন্য খাবার পরিবেশনা করা এবং সেই গ্রাহকদের খাবার গ্রহণের জন্য যে সময় লাগে সে সবকিছু বিবেচনা করেন এখন সর্বাধিক ক্ষমতা সর্বোত্তম ক্ষমতার খুব কাছাকাছি হতে পারে সুতরাং এর অর্থ এই চিত্রটিতে যে ফাঁকটি আপনি দেখতে পাচ্ছেন এই সময়টি দেখুন 1054 এই সর্বাধিক লাইন এবং এই সবুজ রেখার মধ্যে যেটি সর্বোত্তম লাইন এটি খুব সংকীর্ণ হতে পারে উদাহরণ হিসেবে ফাস্টফুড জয়েন্ট র কথা বলা যেতে পারে যেখানে বেশিরভাগ পরিষেবাগুলি হয় স্ব পরিষেবা বা help yourself টাইপের বা সিস্টেম দ্বারা সরবরাহ করা হয় যেখানে মেশিন বা অটোমেশন একটি বড় ভূমিকা পালন করে তবে অন্যান্য ধরণের পরিষেবা যেমন ধরুন উচ্চমানেরএক্সক্লুসিভ খাবারের রেস্টুরেন্ট সে ক্ষেত্রে এটি কেবল টেবিলের সংখ্যার উপর নির্ভর করে না এটি আদেশ করা খাবারের ধরণের উপর নির্ভর করবে বিভিন্ন খাবার প্রস্তুত করতে যে সময় লাগে শেফের সংখ্যার উপস্থিতি স্টুয়ার্ড এবং সার্ভারের মতো ওয়েটারের সংখ্যা এবং অন্যান্য ধরণের সার্ভারের উপস্থিতি উপর ও নির্ভর করবে এবং তাই আমরা যখন এই সমস্ত উপাদানগুলিকে এক সাথে নেই সে ক্ষেত্রে কাঠামোগতভাবে সর্বোচ্চ আসন সংখ্যা আর এই ধরনের এক্সক্লুসিভ খাবারযত সংখ্যক গ্রাহককে সন্তোষজনকভাবে পরিবেশনা করার ক্ষমতা এই দুটো এক নাও হতে পারে উল্লেখ করুন 1204 কারণ এর সঙ্গে জড়িত অন্যান্য উপাদান রয়েছে সুতরাং আমাদের লক্ষ্য হতে হবে যে আমরা কীভাবে সর্বোত্তম স্তর এবং সর্বোচ্চ স্তরের মধ্যে এই ব্যবধানটি কম করতে পারি এই ব্যবধান টি যত কম হবে ততো আমাদের ব্যবসার জন্য ভালো এবং স্পষ্টতই আমরা যদি এই পরিবর্তনের মধ্যে সবথেকে বেশি এবং সবথেকে কম স্তর গুলোকে দেখি তাহলে আমরা অবশ্যই চাইবো সে গুলোকে ম্যানেজকরতে যাতে সব সময় কোন একটা অ্যাভারেজ চাহিদা থাকে তারপরে আমরা চাই যে অ্যাভারেজ চাহিদা যতটা সম্ভব সর্বোত্তম চাহিদা স্তরের নিকটবর্তী হয় এবং আমরা সর্বোত্তম স্তর এবং সর্বোচ্চ স্তরের ব্যবধানও কম করতে চাই তাছাড়াও যে সর্বনিম্ন স্তরটি আসছে আমরা সেটিকেও সেই ভাবে চাইনা আমরা এই স্তরটিকে বাড়াতে চাই যাতে এটা একটা ন্যূনতম স্তর থেকে নীচে না যায় সুতরাং এই তিনটি চ্যালেঞ্জ রয়েছে কম ব্যবহারের ঘটনাগুলিকে যথাসম্ভব হ্রাস করুন সর্বোত্তম স্তরকে যতটা সম্ভব সর্বাধিক স্তরের কাছে আনুন এবং দেখুন যে চাহিদার গড় স্তর এবং চাহিদার অনুকূল বা অপটিমাম স্তর একে অপরের কাছাকাছি রয়েছে যতটুকু সম্ভব স্পষ্টতই সমীকরণের দুটি পক্ষ রয়েছে একটি হল চাহিদার দিক এবং অন্যটি ক্যাপাসিটির দিক এবং আমাদের হয় এই পরিবর্তনশীল চাহিদা পূরণের জন্য ক্ষমতার সামঞ্জস্য করতে হবে বা আমাদের চাহিদা টির সময় পরিবর্তন করতে হবে অথবা স্থান পরিবর্তন করতে হবে বা কোন ধরনের স্টক তৈরি করতে হবে উদাহরণস্বরূপ অ্যাপয়েন্টমেন্টগুলি স্থির করা থাকলে দন্ত বিশেষজ্ঞের ক্ষমতা আরও ভালভাবে ব্যবহার করা যেতে পারে তাছাড়া লোকেরা যখন অপেক্ষা করে সেই সময়টাকে যদি তাদেরকে কোন সার্থকভাবে কাজে নিযুক্ত করা যায় যাহাতে একজন রোগী সম্পন্ন হওয়ার সাথে সাথেই পরবর্তী রোগী ডাক্তারের সাথে দেখা করতে প্রস্তুত থাকে বা যখন ডাক্তার বিরতি নিচ্ছেন তখন আরও যে অন্যান্য ক্রিয়াকলাপগুলি রয়েছে সেগুলি সহায়ক চিকিত্সক দ্বারা পরিচালিত হয় বা আমরা একটি প্রসেস লাইন তৈরি করি যেখানে একজন রোগী যখন চিকিৎসকের কাছে কোন খুবই গুরুত্বপূর্ণ বিষয় দেখাচ্ছেন যেমন ধরুন কোন রুট ক্যানাল অপারেশন হচ্ছে তখন অন্যান্য রোগীদের সাথে সাথে তৈরি করতে হবে যেমন ধরুন দাঁত পরিষ্কার করা কোন ব্যথা কমানোর ইনজেকশন দেওয়া ইত্যাদি এইভাবে আমরা পুরো প্রক্রিয়া কে বিভিন্ন ভাগে ভাগ করে নিচ্ছি এবং রোগীদের পরবর্তী অংশের জন্য তৈরি করছি আমরা এইভাবে সর্বাধিক সংখ্যার রোগী দেখতে পারি এবং তাদেরকে সন্তুষ্ট ও করতে পারি আসুন আমরা এখন কিছু পেরিশবল ব্যবসার দিকে নজর দেই যেমন ধরুন এয়ারলাইন্স যেখানে কোন ফ্লাইট যদি খালি আসন নিয়ে যাত্রা করে তবে এটি এমন একটা ক্ষতি যেটা সরাসরি সংস্থার আর্থিক ফলাফল এরউপর প্রভাব ফেলে পরের ফ্লাইটটিপুরো ভরে গেলেও আগেরবারের ক্ষতিকে পুনরুদ্ধার বা ভরাট করা যাবে না সেই জন্যই আমরা চাই যে সমস্ত ফ্লাইট পুরো ভরে যাক সুতরাং যদি কোনও ফ্লাইট অর্ধেক ফাঁকা যায় তবে এটি এয়ারলাইন্সের আর্থিক ফলাফলের উপর স্থায়ী প্রভাব ফেলবে এখন এয়ারলাইন্স গুলি যে পদ্ধতি অনুসরণ করছে এবং যে পদ্ধতিটি এখন অন্যান্য অনেক ব্যবসার ক্ষেত্রেও স্ট্যান্ডার্ড কৌশলের মধ্যে ধরা হয়বিশেষত সেই ব্যবসায়গুলিতে যেখানে পরিকাঠামোগত বিনিয়োগ খুব বেশি হয় যেমন একটি এয়ারলাইন্স যেমন কয়েক মিলিয়ন ডলার কয়েক কোটি টাকা খরচ হয় এবং যেখানে কিছু পরিপূরক গুণগতভাবে উত্তম পরিষেবা তৈরি করা সম্ভব যার দ্বারা আমরা বিভিন্ন মূল্য চার্জ করতে পারি এবং আমরা চাহিদাকে বিভিন্ন ভাগে বিভক্ত করতে পারি সুতরাং আমরা এটাকে রেট ফেন্সিং বলি এবং চাহিদার বিভিন্ন ভাগ তৈরি করি সুতরাং এই চিত্রটিতে আপনি দেখতে পাবেন কীভাবে এয়ারলাইনস A তারা বিভিন্ন আসন বিভিন্ন সময় তৈরি করে বিজনেস ক্লাসের একটি আসন সাধারণবা ইকোনমি ক্লাসের দুটো বা তিনটে আসনের জায়গা নিতে পারে কিন্তু একটা বিজনেস ক্লাসের আসন একটা সাধারণ ইকোনমি ক্লাসের বা প্রমোদ ভ্রমণ ইকোনমি ক্লাস আসনের দুই গুন কিংবা তিন গুণ ভাড়া পেতে পারে সুতরাং ফ্লাইটে কিছু সংরক্ষিত এলাকা পর্দা দিয়ে ঘিরে এবং যেখানে সিট গুলো মেলানো বাস্ট্রেচাবল থাকে এবং খাদ্য ও পানীয় পরিষেবা আরো ভালোভাবে করা হলে আমরা একই ফ্লাইট এর মধ্যে কিছু নির্দিষ্ট অংশ থেকে অনেক বেশি আয় তৈরি করতে পারব সুতরাং একটি বিমান যেটা দরুন দিল্লি থেকে লন্ডন যাচ্ছেএবং তাতে সব যাত্রীকে একটা মূল পরিষেবা দেওয়া হচ্ছে কিন্তু সেই একই বিমানেরকিছু অংশের যাত্রীদের আরো ভালো পরিষেবা বা কোন নতুন পরিষেবা দিয়ে আমরা অনেক বেশি আয় করতে পারি বিভিন্ন ধরনের চাহিদা সৃষ্টি করা কিংবা বিভিন্নধরনের আয় বাড়ানোর রাস্তা তৈরি করা কিন্তু দেখুন কীভাবে ধারণক্ষমতা টিও ফ্লেক্সিবল এই আসনগুলি সবগুলি কার্তুজের মতো এই আসনগুলির বেশিরভাগই অনায়াসে প্লাগযোগ্য বা আপনি সহজেই এগুলিকে টেনে বা খুলে আনতে পারবেন সুতরাং বিভিন্ন পিচ তৈরি করে তার মানে আসনগুলির মধ্যে দূরত্বপরিবর্তিত করে এবং বিভিন্ন ধরণের আসন প্লাগ করে বিমান সংস্থাগুলি প্রায়শই সাধারণ ইকোনমি বা প্রমোদভ্রমণইকোনমি বা বিশেষ ইকোনমি বা বিজনেস ক্লাস এবং ফার্স্ট ক্লাসের মধ্যে আসন সংখ্যা কে পরিবর্তিত করে সুতরাং যদি প্রথম শ্রেণির আসনগুলির চাহিদা খুব ভাল হয় তাহলে তারাইকোনমিক ক্লাসের আসনের সংখ্যা কম করে এবং প্রথম শ্রেণির আসন বা বিজনেস শ্রেণির আসন সংখ্যা বাড়িয়ে তুলতে পারে যদি বিজনেস ক্লাস আসনের চাহিদা কম থাকে তাহলে তারা অনেক সময় বিজনেস ক্লাসআসন এর সংখ্যা কমিয়ে দেয়আর ইকনোমি ক্লাস এর আসন সংখ্যা বাড়িয়ে দেয় আবারঅনেক সময় ওই আসনগুলিতে পরিষেবার স্তর কমিয়ে দেয় যেটা ইকোনমি ক্লাশের যাত্রীদের জন্য প্রযোজ্য কখনও কখনও একটি বাফার রাখা হয় যদি ইকোনমি ক্লাস থেকে উচ্চ স্তরের চাহিদা থাকে তবে আপনি এগুলিকে বদলে দিন সুতরাং যেন মনে হয় ব্যবসায়ের বাফার এরিয়া তবে আসনগুলি বিজনেস ক্লাসের এবং সেগুলি তে সহজেই উন্নত অতিরিক্ত সেবা যেমন ভাল খাবার পানীয় এবং চলচ্চিত্রের মতো অন্যান্য সুবিধাগুলি সরবরাহ করা হয় বা যদিদেখা যায় ইকোনমি ক্লাসের আসনের চাহিদা উপচে পড়েছে আপনি তাদের ইকোনমি স্তরের পরিষেবা সরবরাহ করতে পারেন এবং আপনার সক্ষমতার সর্বোত্তম ব্যবহার করতে পারবেন সুতরাং এই ধরনের বিভক্ত সুবিধাগুলি তৈরি করে এয়ারলাইনস নিজেদের ক্ষমতাকে পরিবর্তনশীল করে রাখতে পারে এখন অনেক তথাকথিত মাল্টিপ্লেক্সগুলিতে ক্ষমতা থাকে আসন সংখ্যা কে পরিবর্তনশীল রাখার আগে কালে নির্দিষ্ট ফ্রেমে একটি নির্দিষ্ট চলচ্চিত্র দেখানোর জন্য নির্দিষ্ট অডিটোরিয়াম স্থাপন করা হত এখন তাদের একাধিক স্ক্রিন রয়েছে এবং বেশিরভাগ ক্ষেত্রে অডিটোরিয়ামের আসন সংখ্যা নমনীয় বা পরিবর্তনশীল সুতরাং যদি কোন একটি নির্দিষ্ট সিনেমার খুব বেশি চাহিদা থাকে তবে অডিটোরিয়াম এক এবং অডিটোরিয়াম দুইকেসম্মিলিতভাবে কোনস্ক্রিনে দেখানো যেতে পারে অথবা কোন সিনেমার প্রথম দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে যখন চাহিদা তুঙ্গে থাকে তখন বিভিন্ন অডিটোরিয়াম কে মিলিয়ে বড় আসন সংখ্যা তৈরি করা হয় অথবা যখন কোন সিনেমা প্রথম মুক্তি পায় প্রথমদিকে সেটাকে ওই অডিতে প্রদর্শনী শুরু করা যায় যার আসন সংখ্যা বেশি এবং দুই সপ্তাহ পরে যখন সেই সিনেমার চাহিদা কমে যায় তখন সেটিকে কম আসন সংখ্যার অডিতে স্থানান্তর করা যায় এবং নতুন মুক্তি পাওয়া সিনেমা যেটার চাহিদা বেশি সেই অডিতে দেখানো যেতে পারে যেটাতে আসন সংখ্যা বেশি এটা একটা খুব উপযুক্ত উদাহরণ যেখানে একই ছাদের নিচে বিভিন্ন ভাগ করে এবং তাতে বিভিন্ন ধরনের প্রদর্শনী দেখিয়ে তাতে আলাদা আলাদা হারে মূল্য ধারণ করা যায় এবং একটা বড় ফ্যাসিলিটির মধ্যে ছোট ছোট আলাদা আলাদা আসন সংখ্যার ফেসিলিটি বানানো যাচ্ছে এবং তার মধ্যে পরিবর্তনশীলতা রাখাও সম্ভব সুতরাং আমরা এইভাবে প্রসারিত এবং সঙ্কুচিত প্রক্রিয়া দ্বারা পরিবেশন করতে সক্ষম বাইরের কাঠামো একই থাকতে পারে তবে এর মধ্যে আমাদের দীর্ঘ এবং সংক্ষিপ্ত সময়ের জন্য বিভিন্ন স্তরের পরিষেবা বা সুযোগসুবিধাগুলি রয়েছেযেমন ছানি অপারেশন বা ডেন্টিস্ট প্রক্রিয়াগুলির ক্ষেত্রে আমরা আগে আলোচনা করেছি তেমনি কিছু অতিরিক্ত প্রক্রিয়া তৈরি করে প্রক্রিয়াতে ব্যয় করা সময়ের পরিমাণ কম করতে পারি এবং এই ভাবে আমরা ক্ষমতার সামঞ্জস্য করতে পারি চাহিদার সাথে সাথে আপনি এই চিত্রটি জানেন যা আমরা এর আগে দেখেছিলাম যে আমরা সর্বোত্তম স্তর এবং সর্বোচ্চ স্তরগুলির মধ্যে চাহিদা ব্যবস্থার সাথে সামঞ্জস্য করার জন্য উদ্ভাবনী পদ্ধতির ব্যবহার করতে পারি ক্ষমতার পরিবর্তন করে উদ্ভাবনী পদ্ধতি বলতে যেমন ধরুন কর্মচারীদের ক্রস ট্রেনিং দেওয়া অথবা কর্মচারীদের কিছু অল্প সময়ের জন্য ব্যবহার করা কিংবা প্রক্রিয়াটির অংশের মধ্যে গ্রাহকদের জড়িত করে তাদেরকে দিয়ে কিছু কাজ করিয়ে নেওয়া বা এমন কিছু সুবিধা যুক্ত করাযা ভাড়া বা ভাগ করে নেওয়া যায় ইত্যাদি সুতরাং অবশ্যই এর মধ্যে যদি চাহিদার পরিবর্তন হয় তবে আমরা সেটাকে জীবনের সত্য হিসাবে গ্রহণ করে নেই কিন্তু এটি আজকাল খুব সাশ্রয়ী নয় সুতরাং আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কিছু পদক্ষেপ নেওয়া এখন আমরা চাহিদার দিক থেকে কী পদক্ষেপ নিতে পারি তা দেখব আমরা চাই যখন অতিরিক্ত চাহিদা হয় তখন যেটুকু অতিরিক্ত সেটুকু কমিয়ে সেই চাহিদাটুকু কম চাহিদা যখন থাকে তার সাথে যুক্ত করে নেওয়া একটা পদ্ধতি আজকাল রেস্তোরাঁগুলি মাঝেমাঝেই ব্যবহার করেসেটা হচ্ছে যখন চাহিদা কম থাকে সেই সময় টাকে খুশির সময় ঘোষণা করে আর তখন যারা গ্রাহক থাকেন তারা পিক সময়ের তুলনায় কিছু সস্তায় খাবার দাবার বা পানীয় পান অন্য রকম ভাবে আপনি পিক পিরিয়ডের জন্য কিছু প্রিমিয়াম চার্জ করতে পারেনআজকাল সিনেমা প্রেক্ষাগৃহ মাঝেমাঝেই যেটা করছে সেটা হল মুভিটি যে সপ্তাহে মুক্তি পেয়েছে সেই সপ্তাহের ছুটির দিনগুলোতে বা সপ্তাহের শেষে প্রিমিয়াম চার্জ করছে সুতরাং শুক্রবার শনিবার রবিবার আপনি উচ্চতর চার্জ করুন এবং গ্রাহকরা এই অর্থ প্রদানের দেওয়ার জন্য প্রস্তুত যারা প্রথম দু তিনদিন এর মধ্যে মুভিটি দেখার জন্য আগ্রহী তারা বেশি দাম দিতে প্রস্তুত বা আপনি রেলওয়ে এর মত তত্কাল টিকিট তৈরি করতে পারেন যেখানে কেউ যদি আগামীকাল ভ্রমণ করতে চায় তাহলে তাকে বেশি ভাড়া দিতে হবে এবং যদি খালি স্থান থাকে তারা সেটা পেয়ে যাবে সুতরাং এইভাবে আমরা বেশী চাহিদার সময় প্রিমিয়াম চার্জ করতে পারি আবার যখন চাহিদা কম থাকে তখন গ্রাহকদের কিছু বিশেষ সুবিধা দিতে পারি আর এইভাবে আমরা চাহিদা টা কে ম্যানেজ করতে পারি অথবা আমরা একটি অ্যাপয়েন্টমেন্ট রিজার্ভেশন সিস্টেম তৈরি করতে পারি বা আমাদের একটি কিউ থাকতে পারে যা সার্ভিস সিস্টেমে কিছুটা অস্থায়ী ইনভেন্টরি তৈরি করে চাহিদাটি পরিচালনা করবে তবে সাধারণত এই ইনভেন্টরি বিনষ্ট যোগ্য হয় সুতরাং রিজার্ভেশন সিস্টেম অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম কিউ ব্যবস্থা এই সমস্ত চাহিদা পরিচালনার উদাহরণ চাহিদা পরিচালন করার এই পদ্ধতিটা কে আপনারা প্রক্রিয়া পরিবর্তনের সাথে একত্রে ও দেখতে পারেন উদাহরণস্বরূপ আপনারা সবাই জানেন যে সব এয়ারলাইন্স বিমান ছাড়ার দুঘণ্টা আগে থেকে চেক ইন পদ্ধতি শুরু করে দেয় কারণ তারা জানে যে সব গ্রাহকরা এক সময় আসবে না সুতরাং তারা একটি বাফার সময় তৈরি করে যাতে গ্রাহকরা এক ঘণ্টার ব্যবধানে আসতে পারেন সুতরাং ফ্লাইটটি সকাল এগারো টা থেকে শুরু হচ্ছে তারা সকাল নয় টা থেকে গ্রাহকদের চেক ইন শুরু করবে এখন কিছু গ্রাহক সকাল নটায় চেক ইন করবেকিছু গ্রাহক সাড়ে নটায় করবে সুতরাং এই ভাবে সকাল দশটার মধ্যে সমস্ত কাস্টমারকে এয়ারলাইনস এক জায়গায় জড়ো করতে চায় কারণ আপনারা জানেন যে যখন আপনি বাইরে থেকে আসছেন প্রথমে আপনাকে সুরক্ষা কর্মীরা যাচাই করবে আর সেখানে সাধারনত অনেক লোকের লম্বা কিউ থাকে এবং সেখানে অপেক্ষা করতে হয় সুতরাং আপনি যা চান এগারোটার সময় যখন ফ্লাইটটি গ্রাহকদের চড়ার জন্য প্রস্তুতবা সম্ভবত দশটা বেজে এগারো মিনিটে যখন ফ্লাইট গ্রাহকদের ভিতরে নেওয়ার জন্য প্রস্তুত তখন যাতে সমস্ত যাত্রীরা এক জায়গাতে তৈরি থাকে যাত্রীদের বোর্ডিং এর সময়সীমা খুব দীর্ঘ না হয় আর যে বিমানটি অপেক্ষা করছে যেটা খুবই ব্যয়বহুল তাকে যাতে যাত্রীদের আগমনের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে না হয় সুতরাং আপনিদুই ঘন্টা আগে থেকে চেকিংয়ের জোর দেবেন লোকেরা নয় থেকে দশটার মধ্যে পৌঁছতে পারে এবং তারপরে তারা দশটা থেকে দশটা চল্লিশ এর মধ্যেবিমানের গেটে পৌঁছে যেতে পারে এবং সবাই দশটা চল্লিশ এবিমানের ভিতর যাওয়ার জন্য প্রস্তুত থাকবে তারপর আগামী কুড়ি মিনিটের মধ্যে আমরা বিমানটি লোড করতেপারব এবং সেই সময়ের মধ্যে লাগেজও বোঝাই করে নেব যাতে ঠিকএগার টার সময় ফ্লাইটটি যাত্রা শুরু করতে পারে সুতরাং এইভাবে প্রক্রিয়াটি একটু আগে থেকে শুরু করে বিভিন্ন স্ট্রিম তৈরি করা হচ্ছেযার ফলে আমরা কিউ গুলি পরিচালনা করে অথবা প্রক্রিয়ার বিভিন্ন পদক্ষেপ গুলি কে পরিচালনা করে আমরা ক্ষমতা এবং চাহিদার মধ্যে সামঞ্জস্য তৈরি করতে পারছি অবশ্যই যখন আমরা পরিষেবার ক্ষমতাকে বিভিন্ন ভাগে বিভাজন করতে চাই যেমন এয়ারলাইনস করে থাকে যেটা আমরা আগে আলোচনা করেছিইকোনমি আসন বিজনেস ক্লাস আসনসে ক্ষেত্রে প্রক্রিয়াটি বিভিন্ন রকমেরদামের সাথে মিলিয়ে ব্যবহার করতে হবে বা যেটাকে আমরা রেট ফেন্সিং বলে থাকি কখনও কখনও আমরা পণ্যের উপাদানগুলি পরিবর্তন করেও এটি করতে পারি এটি একটি আকর্ষণীয় উদাহরণ একসময় অলিম্পিক গেমস বা উইম্বলডন গেমস বা অন্যান্য অনেক ক্রীড়া ইভেন্ট দেখতে আগ্রহী অনেক লোক ছিল এবং স্পষ্টতই যদি ভারত এবং পাকিস্তান বা অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মধ্যে একটি নির্দিষ্ট টেস্ট ম্যাচ হয় এবং আপনি টিকিট না পেয়ে থাকেন তবে আপনি সুযোগটি হারাবেন বা যদি আপনি অলিম্পিক সাঁতার ইভেন্টে উপস্থিত নাহতে পারেন যেটাতে আপনি খুবই আগ্রহীতবে আপনি সেই সুযোগটি হারাবেন Refer Time 3031 এখন এটি একটি বিশেষ পরিস্থিতি যেখানে চাহিদা সক্ষমতা কে অনেক অংশে ছাড়িয়ে যায় সুতরাং এইসব ক্ষেত্রে চিত্রের লাল অংশটি অনেক বড় এবং এই পর্যায়ে সামর্থ্যের সাথে শীর্ষের চাহিদা মেটানো সবসময়ই কঠিন কারণ যদি আপনি এই শীর্ষের চাহিদা মেটাতে একটি বিশাল স্টেডিয়াম তৈরি করেন তবে বাকি সময়ে সেটি খালি পড়ে থাকবে সুতরাং এক্ষেত্রে উচ্চতম চাহিদা এবং নিম্নতম চাহিদার মধ্যে অনেক বড় ব্যবধান এটি একটি আকর্ষণীয় উদাহরণ যেখানে তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি বিশেষত টিভি এবং ইন্টারনেট সেই সুবিধাগুলিতে স্ট্রিমিং করে সমস্ত গেমের প্রকৃতি পরিবর্তন করেছে এখন বিস্তৃত খুব ভাল টেলিভিশন কভারেজ বা নেট কভারেজ উপলভ্য এবং স্পোর্টস বার বা স্পোর্টস পাব বা স্পোর্ট রেস্তোঁরাগুলির মতো সুবিধা তৈরি করা হয়েছে এই অনেক সংখ্যক লোক যাদেরপ্রথম চাহিদা পূর্ণ হয়নি তাদের জন্য এই ধরনের বিনোদন কেন্দ্র খোলা হয়েছে যেখানে খুব বড় স্ক্রিন লাগানো হয় আর সেখানে তাদের বাড়তি সুবিধা যে তারা বন্ধু বান্ধবদের সাথে নিজের আরামপ্রদ স্থানে বসে খাবার পানীয় ইত্যাদির সাথে খেলাটা উপভোগ করতে পারে এবং এর ফলে আজ একসাথে প্রচুর সংখ্যক লোক একই গেম বা কোন ইভেন্ট উপভোগ করে এবং এগুলি বিভিন্ন সংস্থা স্পন্সর করে যারা খেলার মাঝে মাঝে ফাঁক গুলিতে বিজ্ঞাপন দেখায় এবং সামগ্রিকভাবে আরও অনেকবেশি লোক সন্তুষ্টহয় এটাকে আরও পরিষেবা সরবরাহকারী বা আরও বিনোদন প্রদানকারী সমৃদ্ধ করে সুতরাং এইভাবে পরিষেবা টাকেই পরিবর্তন করে সবাইকে বা অনেক বেশি লোককে সন্তুষ্ট করা যাচ্ছে সুতরাংসংক্ষিপ্ত ভাবে বলতে গেলে আমরা একই হোটেলে রেট ফেন্সিং তৈরি করতে পারি এইটা কে আমরা পরে আবার আলোচনা করব যখন আমরা পরিষেবার প্রাইসিং বা P নিয়ে আলোচনা করব কারণ বিভিন্ন ধরণেরচাহিদার বিভিন্ন স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি থাকে উদাহরণস্বরূপ ব্যবসায়ের জন্য যারা ভ্রমণ করেন তারা মূল্যের দ্বারা এতটা প্রভাবিত হয় না সুতরাং সেখানেচাহিদার ইলাস্টিসিটি কম আছে তাই কমবেশি চাহিদা Y অক্ষের সাথে সমান্তরালভাবে এবং প্রায় স্থির থাকবে অন্যদিকে অর্থনীতিতেচাহিদার বিশাল পরিবর্তন করা যায় ইন্সেন্টিভ প্রদানের মাধ্যমে এই বিষয়টি আমরা আরো অনেক বিস্তারিতভাবে আলোচনা করব যখন আমরা মূল্য নির্ধারণ আলোচনা করব যেখানে আমরা দেখবো যে সক্ষমতা পরিচালন এবং মূল্য নির্ধারণ কিভাবে একসাথে কাজ করে